এর পূর্ববর্তী বক্তৃতা গুলিতে আমরা গোলাকার প্রতিসম সিস্টেম গুলির ক্ষেত্রে সাধারণ সমাধানের বিষয়ে দেখেছিলাম যেখানে আমরা স্ক্রোডিঙ্গারের সমীকরণটিকেSchrödinger equation পেয়েছিলাম 22mull122mr2uVruEu যেখানে ur এর মাধ্যমে আমরা তরঙ্গ অপেক্ষকের ব্যাসার্ধ সম্বন্ধীয় উপাদানের মানটি পেয়েছিলাম এবং যেখানে তরঙ্গ অপেক্ষক টি নিজেই একটি ব্যাসার্ধ সম্বন্ধীয় অপেক্ষক R এবং Ylmθϕ এর গুণফল ছিল এবং এছাড়াও আমরা পেয়েছিলাম u rl1 হয় যখন r 0 হবে এ ধরনের বিষয়গুলি যেমন ইলেকট্রনের ক্ষেত্রে স্থিতিশক্তির মান V হয় Ze24π0r এবং এই কারণে u এর জন্য সমীকরণটি হয় 22mull122mr2u Ze24π0ruEu এবং এই সমীকরণটিকেই আমরা সমাধান করতে চাই আমি এখানে আপনাদের এর সম্পূর্ণ সমাধানটি করে দেখাতে চাই না তবে আমি এখানে আপনাদের l এর একটি অথবা দুটি মানের জন্য সমাধানটিকে করে দেখাতে চাই তবে এর মাধ্যমে আপনারা বই থেকে অনুধাবন করার সামর্থ্য অর্জন করবেন এবং যেহেতু এটি প্রাথমিক কোর্স সেহেতু আমরা বিভিন্ন বিষয়ের বিশদ বিবরণ এর মধ্যে যেতে চাই না সুতরাং প্রথমে আমাদের এখানে গুরুত্ব দিতে হবে যে আমরা এখানে বদ্ধ অবস্থার কথা চিন্তা করছি এবং সেই জন্য E 0 হবে এবং আমরা এখানে E কে ভাবে লিখছি এবং এই জন্য আমাদের সমীকরণটি এখানে হবে 22mull122mr2u Ze24π0ru Eu আমরা হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে কিভাবে u আচরণ করবে যখন r অনন্তের দিকে যাবে তাই প্রথমে নির্ণয় করার চেষ্টা করেছিলাম অর্থাৎ u এর আচরণ যখন r →∞ হয় সুতরাং এই ধরনের ঘটনার জন্য আমরা 1r2 এবং 1r এই ধরণের রাশির গুলিকে অগ্রাহ্য করতে পারি কারণ তারা 0 এর নিকটবর্তী হয় এখন r →∞ সীমার জন্য আমরা আমাদের সমীকরণটিকে লিখতে পারি 22mu Eu অথবা u 2m2Eu0 এবং এটির সমাধানকে আমরা সরাসরিভাবে পাই ure2mE2r অথবা e 2mE2r এখন আমরা Rr→∞→0 এই শর্তটিকে কে প্রয়োগ করতে চাই অর্থাৎ u 0 এর নিকটবর্তী হবে যখন r →∞ হবে সুতরাং প্রথমে যা হবে এই মানটি কেটে যাবে সুতরাং আমদের কাছে এখন আছে ure 2mE2r যেটাকে আমরা লিখতে পারি e αr যেখানে হয় 2mE2 এখন সাধারণ সমাধান u এর মান l এর উপর নির্ভর করে যাকে লেখা যায় i1narrie αr এখানে পলিনোমিয়ালটি সসীম হয় কারণ আমরা দেখাতে পারি যে n →∞ এর জন্য পলিনোমিয়ালটি eαr এ বৃদ্ধি পেতে থাকে সুতরাং আমরা নিশ্চয়ই চাই এখানে যাতে এটি না হয় কারণ নিশ্চয়ই সমাধানটি 0 হবে না যখন r→∞ হবে সুতরাং এখন আমরা অবশ্যই চাই এখানে পলিনোমিয়ালটি যাতে সসীম হয় সুতরাং এক্ষেত্রে লক্ষ্য করা প্রয়োজন প্রথমত r এর জন্য পলিনোমিয়ালটি সসীম হবে এবং দ্বিতীয়ত r এর ক্ষুদ্রতম মাত্রা 1 হয় কারণ u 0 এর জন্য আমরা চাই r 0 হবে সুতরাং এই দুটি বিষয়কে আমাদের মনে রাখতে হবে এখন আমরা যা করতে চাই যে এই পলিনোমিয়াল গুলির জন্য সমীকরণটিকে সমাধান না করে কিছু নির্দিষ্ট ঘটনার জন্য কতগুলি সমাধানকে তৈরি করতে চাই এখন আমরা প্রথমে l এর মান 0 এর ঘটনাটিকে বিবেচনা করছি এই জন্য আমাদের সমীকরণটি হবে 22mu Ze24π0ruEu সুতরাং এখন ure αr এর জন্য ue αr αre αr এবং u 2αe αr2re αr হয় এখন আমরা এটিকে সেই সমীকরণে প্রতিস্থাপিত করলে পাই 22m 2α2re αr Ze24π0re αrEre αr এখন e αr এর মানটি কেটে যাবে অর্থাৎ আমরা এখন সমীকরণটি পাচ্ছি 22m 2α2r Ze24π0rEr এখন সমান মাত্রাযুক্ত চলরাশি গুলি নিশ্চয়ই সমান হবে অর্থাৎ আমারা এক্ষেত্রে বলতে পারি যে 2m2 Ze24π00 এবং 22m2E সুতরাং এটি স্বাভাবিকভাবে পরিতৃপ্ত কারণ 22mE2 হয় এবং এটি থেকে আমরা E এর মান E হয় বলতে পারি এটি আমাদেরকে শক্তির মান দেয় যেটি হয় 2m2mE2Ze24π0 এবং এইজন্য এর মান হয় m22Z2e44π02 সুতরাং এই জন্য এই স্টেটের শক্তি হয় Z2e4m322022 এবং যার মান হয় 136Z2 ইলেকট্রন ভোল্ট অর্থাৎ আমরা এইভাবে গ্রাউন্ড স্টেটে শক্তির মান পেলাম এখন গ্রাউন্ড স্টেট শক্তির জন্য তরঙ্গ অপেক্ষকের R এর মান হয় Cnre αrrY00θϕ সুতরাং এই স্টেটটি হয় e αr Y00Cn r0 তে গ্রাউন্ড স্টেটটি দেখে সসীম বলে মনে হচ্ছে কিন্তু এটি এক্সপোনেনশিয়াল হারে ক্ষয় পাচ্ছে e αrY00 এর মানে আমরা এখনো পর্যন্ত l0 এর জন্য সমাধানটি দেখলাম এখন আমরা উচ্চতর পলিনোমিয়াল এর জন্য সমাধান করতে চাই সুতরাং আমরা u এর মান arbr2e αr ধরে নিচ্ছি সুতরাং এক্ষেত্রে সর্বোচ্চ মাত্রা এর মান হয় 2 অর্থাৎ আমরা পুনরায় ura2bre αr αarbr2e αr এবং ur2be αr 2αa2bre α2arbr2e αr পাই এখন আমরা এগুলিকে প্রতিস্থাপিত করতে চাই এখন আমরা u এর সমীকরণে এই মান গুলিকে প্রতিস্থাপন করছি এবং সমান মাত্রা যুক্ত r এর সহগ গুলিকে সমান করলে আমরা পাই এক্ষেত্রে E এর মান হয় 122Z2e4m322022 এবং আমরা যদি আরো এগিয়ে যেতে চাই এবং urarbr2cr3 প্রতিস্থাপন করি তবে আমরা পাই E 132Z2e4m322022 এখন আপনারা যদি এই সমাধানটিকে করেন অনুশীলন হিসেবে তবে l0 এর জন্য শক্তির মান খুঁজে পাবেন 136Z2n2 যেখানে n ডিগ্রী অফ পলিনোমিয়াল হয় u এর জন্য এখন আমি এটি আপনাদেরকে সমাধান করার জন্য ছেড়ে দিচ্ছি এক্ষেত্রে আপনরা আরো উচ্চ থেকে উচ্চতর মাত্রায় যেতে পারেন একটি উদাহরণ স্বরূপ ধরা যাক আমরা একটি ঘটনা l1 কে দেখাচ্ছি এখন আমদের মনে রাখা প্রয়োজন l1 এর জন্যে r 0 তে u এর মান rl1 এর জন্য r2 হবে সুতরাং এক্ষেত্রে এর সর্বনিম্ন মাত্রা হবে 2 অর্থাৎ এর জন্য আমরা u এর মান r2e αr ধরছি এইজন্য আমরা ur2re αr αr2e αr এবং ur2e αr 2αre αr×22r2e αr পাব সুতরাং এ থেকে আমরা পাই 2e αr4αre αr2r2e αr এখন আমরা এটিকে সমীকরণে প্রতিস্থাপিত করতে চাই সুতরাং আমরা পাই 22m24αr2r2e αr222mr2r2e αr Ze24π0re αrEr2e αr এবং এখনে e αr টি কেটে যাবে উভয় পাশে এবং যখন আমরা r এর সমান মাত্রার সহগ গুলিকে সমান করি আমরা পাই 2m222m0 অর্থাৎ এক্ষেত্রে প্রথমে রাশিটি কেটে যাবে এবং এর মান শূন্য হবে অর্থাৎ আমরা পাই 22m4α Ze24π00 যেটি আমাদেরকে শক্তির মান দেয় এবং এখানে শেষের রাশিটি অর্থাৎ E r2 অবশ্যই কেটে যাবে এবং এই 2 রাশিটি আমদের E এর মান E এর সঙ্গে সমান তাই দেয় সুতরাং এই সবুজ রঙের মধ্যে আমাদরা যে শক্তিটিকে দেখাচ্ছি এটি কেটে যাবে এবং এর মান আমরা 2 পাব সুতরাং আমরা পাই 22mαZe24π0 অর্থাৎ 214m24Ze24π02 হবে এবং 2 এর মান হবে 2mE2 অর্থাৎ 14m24Ze24π02 এর সমান এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটিকে আরও সহজ করে নিলে আমরা পাই E14m2ℏ2Ze24π02 এবং যার মান হয় E 14136Z2 সুতরাং এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে r2 এর মান শক্তির মানটিতে 122 এবং 136 Z2 এর গুনফলে পরিণত হচ্ছে সুতরাং আমরা এখানে অন্তিম ভাবে যা বলতে পারি যে u এর ডিগ্রি ওফ পলিনোমিয়াল শক্তির মানকে প্রকাশ করে এখন এখান থেকে আমরা কি পেতে পারি যে uri1nairi এবং শক্তির মানটি n এর উপরে নির্ভর করে এবং যার মান হয় 136Z2n2 এটি অবশ্যই মনে রাখা দরকার যে E এর মান l উপর নির্ভর করে না সুতরাং এটি একটি হাইড্রোজেন পরমাণুর জন্য সমাপতন যে En এর মান l এর উপর নির্ভর করে না কিন্তু r এর উপরে নির্ভর করে এই জন্য আমরা তরঙ্গ অপেক্ষক গুলিকে n l এবং m দিয়ে লিখি যেমন RnlrYlmθϕ সুতরাং r l এর উপরে নির্ভর করে কিন্তু শক্তির ক্ষেত্রে এটি হয় না এবং সমাধানের ক্ষেত্রে এটি খুঁজে পাওয়া যায় যে l এর মান নির্দিষ্ট সীমাবদ্ধতার মধ্যে হয় এবং এর থেকে কম হয় অর্থাৎ l এর মান 0 1 2 3 পর্যন্ত হবে এবং এখানে ওপর একটি বিষয়ে লক্ষ্য করা প্রয়োজন যে mz এর মান এখানে l থেকে l1 এর মধ্যে হয় অর্থাৎ mz এর মান গুলি হয় -l -l1 1 2 l1 পর্যন্ত অর্থাৎ nth স্তরে এ ইলেকট্রনের সংখ্যা আমরা যদি নির্ণয় করতে চাই সেখানে প্রত্যেকে n এর জন্য 0 1 2 l স্তর থেকে এবং প্রত্যেক স্তরের 2l1 জন্য স্টেট আছে mz এর জন্য এবং প্রত্যেক স্টেট এর জন্য সেখানে দুটি করে ইলেকট্রন থাকবে পাউলির অপবর্জন নীতি অনুসারে সুতরাং আমরা এখান থেকে পাই যে nth স্তরে ইলেক্ট্রনের সংখ্যা হবে l0n 12l1×2 এর থেকে আমরা পাব 4l0n 1l2l0n 11 অর্থাৎ এটির মান আমরা পাব 4nn 122×n অর্থাৎ এর মান আমরা পাব 2n2 2n2n অর্থাৎ যার মান হবে 2n2 nth স্তরে সর্বাধিক পরিমাণ ইলেকট্রনের সংখ্যা হবে 2n2 এখন আমরা এই বক্তৃতাটিকে এখানেই শেষ করতে চাই অর্থাৎ আমরা এখানে যা যা করলাম তা হল প্রথমত আমরা হাইড্রোজেন পরমাণুর মত সিস্টেম এর ক্ষেত্রে স্ক্রোডিঙ্গারের সমীকরণকেSchrödinger equation গঠন করলাম দ্বিতীয়ত uri1nairie αr এবং 2mE2 নিয়ে আমরা En 136Z2n2 পেলাম যেখানে n বিপরীত মাত্রা যুক্ত হয় এবং অন্তিম ভাবে পেলাম যে E কেবলমত্র n এর উপরে নির্ভর করে এবং nln এর তরঙ্গ অপেক্ষকটি RnlYln আকারে লেখা হয় এবং nth স্তর সর্বাধিক 2n2 পরিমান ইলেকট্রন ধারণ করতে পারে এবং এর সঙ্গে আমরা হাইড্রোজেন পরমাণুর উপর আলোচনাকে বন্ধ করতে চাই এবং এর পরের সপ্তাহে আমরা ব্যাসার্ধ সম্বন্ধীয় সমীকরণ এর নিউমেরিকাল সমাধান করতে চাই